প্রথম লেকচারে সকলকে স্বাগত শুরুতেই আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে চিত্তাকর্ষক কতকগুলি বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমি বলব আপনারা স্ক্রীনে দেখানো লাইনটি দেখুন এই মুহূর্তে আপনারা কী দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কেউ একটা বক্ররেখা এঁকেছে এটাকে একটু বাড়ালে আপনারা দেখতে পাবেন এটা ডানদিকে একটা তীক্ষ্ণ বাঁক নিয়েছে আমি এটাকে আরো বাড়ানোর চেষ্টা করছি এটা থেকে কোনো কিছু আন্দাজ করা মুশকিল এবার আরো কয়েকটা লাইন টানলাম এখন সহজে বোঝা যাচ্ছে এই ব্যক্তি কে এই ছবিই আপনাদের মনে ফুটে উঠেছে এবং যেই এই ছবি ফুটে উঠেছে তখনই শুধু এই ব্যক্তির নাম নয় আরো অনেক কিছু আপনাদের মনে পড়ে যাচ্ছে একইসাথে এই বিখ্যাত ব্যক্তি যিনি জাতির জনক নামে পরিচিত তাঁর জীবনের সাথে জড়িত ঘটনাবলী আপনাদের স্মৃতিতে জায়গা করে নিচ্ছে আপনারা নানা রকমের মানসিক চিত্র গঠন করছেন যা নানা ঘটনার সাথে যুক্ত যেমন স্বাধীনতা এমনকি ভারতের রাজনৈতিক মানচিত্রের পট আপনাদের মনে আসতে পারে অধুনা পরিচিত গান্ধীবাদী দর্শনের কথা মনে পড়তে পারে আরো অনেককিছুই মনে আসতে পারে আসলে আমরা যখন বাস্তব দুনিয়ার দিকে তাকাই আমরা বাহ্যিক পরিবেশ থেকে বেশ কিছু সংবেদন সংগ্রহ করি এমনও হতে পারে আমরা সেই সংবেদন নিজস্ব আভ্যন্তরীণ ধারণা দ্বারা নির্মান করি এবং তাতে অর্থ আরোপ করার চেষ্টা করি মনোবিজ্ঞান বা সাইকোলজির ভাষায় একে অনুভূতির প্রক্রিয়া বলা হয় কিন্তু আমরা প্রথমের লাইনটির অর্থ করতে পারিনি রেখাটিকে দু'বার বাড়ানো সত্ত্বেও যতক্ষণ না আমি অর্থপূর্ণ কোনো ইঙ্গিত পেয়েছি ততক্ষণ বলা যায়নি যে এই ছবিটি জাতির জনকের এতে অর্থ আরোপ করার জন্য আমি অর্থবাহী ইঙ্গিত খুঁজতে চেয়েছি এই প্রক্রিয়াকেই বলা হয় অনুভূতি বা পারসেপশন এই কোর্সের প্রথম বিষয়বস্তু হল অনুভূতি নিয়ে আলোচনা যা একটি শাশ্বত বিষয় আমরা কিছু বিষয় সংক্ষেপে আলোচনা করব এর প্রাথমিক কারন আমাদের হাতে বেশি সময় নেই এটি মাত্র ১০ ঘন্টার কোর্স আপনারা যখন কিছু দেখেন বা এই রেখাটি এইমাত্র দেখলেন তখন কয়েকটি ঘটনা ঘটে দৃষ্ট কোনো কিছু সম্পর্কে মানসিক চিত্র তৈরি করতে গিয়ে আপনারা কয়েকটি জিনিস জানতে পারলেন স্মৃতি থেকে কিছু জিনিস উঠে এল এবং সেগুলি আপনার মনে অনুভূতির ধারণার জন্ম দিল আমরা চারটি প্রক্রিয়া নিয়ে এই কোর্সে আলোচনা করব যা অনুভূতির প্রক্রিয়া দিয়ে শুরু হবে এরপর আমরা শিক্ষণ বা জ্ঞান সম্পর্কে জানব তারপর স্মৃতি এবং শেষে আবেগজনিত কিছু পদ্ধতি নিয়ে আলোচনা হবে এইভাবে আমরা এই কোর্সের মাধ্যমে এই চারটে বিষয় সম্পর্কে জানব পারসেপশন বা অনুভূতি নিয়ে আলোচনা শুরুর আগে একটা জিনিস বুঝে নিতে হবে আমাদের মস্তিষ্ক কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে বা কোনো অর্থ আরোপ করার আগে তার বাহ্যিক কোনো ঘটনা থেকে উদ্দীপনা বা সংবেদনের দরকার হয় বাহ্যিক জগৎ থেকে হোক বা আভ্যন্তরীণ উৎস থেকে - মস্তিষ্কে যে তথ্য আসে তাকেই সংবেদন বলা হয় আমাদের জন্মগত কিছু সংবেদনগ্রাহী অঙ্গ আছে এই সংবেদনগ্রাহী অঙ্গ বা ইন্দ্রিয় যেমন চোখ কান স্পর্শেন্দ্রিয় জিহ্বা - এইগুলি মস্তিষ্কে কিছু উদ্দীপনার সঞ্চার করে এইভাবে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনা সৃষ্টি হয় যা অনুভূতি প্রক্রিয়ার সূচনার জন্য প্রয়োজনীয় এইভাবে মস্তিষ্ক যখন পরিবেশ থেকে গৃহীত সঙ্কেত নিয়ে কাজ করা শুরু করে তখনই হঠাৎ সেটি ঐ সঙ্কেতগুলিতে অর্থ আরোপ করার জন্য ক্রিয়াশীল হয় অর্থাৎ যে কোনো অনুভূতি সম্পর্কিত প্রক্রিয়া ইন্দ্রিয়গ্রাহী সঙ্কেত গ্রহণের পরে সম্ভাব্য অর্থ পরিগ্রহণের দিকে অগ্রসর হয় যা মস্তিষ্কের সঙ্কেত পাঠোদ্ধারের মাধ্যমে সর্বোৎকৃষ্ট অর্থবহ হয়ে ওঠে - একেই অনুভূতি বা পারসেপশন বলা হয় এই কোর্সের শুরুতে আমরা যেটা করব তা হল ইন্দ্রিয়ের প্রতি নজর দেওয়া যা সংবেদন সংগ্রহ করে যেমন চোখ নাক কান স্পর্শেন্দ্রিয় সঞ্চরণশীল ইন্দ্রিয় শ্রবণশক্তি ও ঘ্রাণেন্দ্রিয় এরপর আমরা জানব মস্তিষ্ক কীকরে তথ্য আহরণ করে - এভাবেই আমরা বাস্তব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকি এটি করার জন্য একটি উদাহরণ দেব এখানে দেখা যাচ্ছে একটি ছেলে পার্কে খেলছে ছেলেটি প্রথমে বর্ণচক্রের দিকে নিশানা করলেও হঠাৎ একটি পাখির দিকে তার চোখ পড়ে সে পাখিটিকে অনুসরণ করা শুরু করে কারন সেটির ডাক তাকে আকৃষ্ট করেছে এবার ছেলেটির খিদে পায় ও মোড়ক ছাড়িয়ে চকোলেট খাওয়া শুরু করে খাওয়ার মধ্যে হঠাৎ সে পার্কের এক কোণে একটি গোলাপ দেখতে পায় এবং সেটির ঘ্রাণ গ্রহণ করে এই কাজগুলি আমরাও সারাজীবন ধরে করে থাকি এইভাবে যখন কোনো উদ্দীপনার যান্ত্রিকশক্তি মানসিক বৃত্তিতে রূপান্তরিত হয় ও মস্তিষ্কে সঞ্চারিত হয় এবং মস্তিষ্ক তার অর্থ তৈরি করার চেষ্টা করে তাকে পরিবহণ বা ট্রান্সডাকশন প্রক্রিয়া বলা হয় অর্থাৎ যান্ত্রিক শক্তি যখন মস্তিষ্কের প্রক্রিয়াযোগ্য মানসিক বৃত্তিতে রূপান্তরিত হয় তাকে ট্রান্সডাকশন বা পরিবহণ বলা হয় এই পরিবহণই হল বহির্জগৎ সম্পর্কে অনুভূতি গঠনের প্রথম ধাপ মানুষ হিসেবে আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয় রয়েছে - দেখা শোনা স্বাদগ্রহণ ঘ্রাণগ্রহণ এবং স্পর্শ করার জন্য শুধু স্পর্শই নয় ত্বক গরম ঠান্ডা ব্যথা বা চাপ বুঝতেও সাহায্য করে এবার এই ভিডিওটি দেখুন আমরা বোঝার চেষ্টা করব আমাদের চোখ কী করে অনুভূতি সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণ করে বা আমাদের দেখার প্রক্রিয়াটি ঠিক কীরকম দেখার প্রক্রিয়াটি ভাল করে বুঝতে হলে এই ভিডিওটি দেখতে হবে এখানে নানা বস্তু থেকে উৎসারিত তড়িৎচুম্বকীয় বিচ্ছুরণ দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যেই জানি যে দৃশ্যমান বর্ণালী ৩৮০ থেকে ৭৮০ ন্যানোমিটার পর্যন্ত হতে পারে এখানে এই বর্ণগুলি দৃশ্যমান বর্ণালীকে বোঝাচ্ছে এটি একটি বর্ণচক্র এই ছেলেটি সেদিকে তাকিয়ে আছে আমরা দেখার পদ্ধতি বোঝার চেষ্টা করছি এখানে কী দেখা গেল এটা বোঝার জন্য ঐ চোখের দিকে দেখুন ঐ বর্ণচক্র থেকে বিকিরিত আলো চোখের মণির মাধ্যমে প্রবেশ করে কর্নিয়া লেন্স এবং মণির অভ্যন্তরাংশ হয়ে এখন রেটিনাতে প্রবেশ করেছে এখানে যা দেখা যাচ্ছে তা হল চোখের রড ও কোণ কোষের বর্ধিত আলোকচিত্র এবার আপনারা গ্যাংলিয়ন কোষ দেখতে পাচ্ছেন যাকে এম ও পি কোষ বলা হয় এখানে বাইপোলার নিউরোনও আছে আলো গ্যাংলিয়ন কোষ ও বাইপোলার নিউরোনের মধ্য দিয়ে যাওয়ার সময়ে বাইপোলার নিইরোন গ্যাংলিয়ন কোষে সঙ্কেত ফেরত পাঠিয়ে দেয় এরপর নেত্রস্নায়ু বা অপটিক নার্ভগুলি সেই সঙ্কেত বহন করে ও ভিস্যুয়াল কর্টেক্সে নিয়ে যায় এখানে আপনারা প্রাইমারি ও সেকেন্ডারি কর্টেক্স দেখতে পাচ্ছেন ভিস্যুয়াল এরিয়া ১ কে ভি১ বলে দেখানো হয়েছে আর ২৩৪৫৬৭ ও ৮ সেকেন্ডারি কর্টেক্স হিসেবে রয়েছে এখানে অপটিক্স ডিস্ক ফোভিয়া ও ব্লাড ভেসেল দেখা যাচ্ছে ছেলেটির দৃশ্য সংবেদন সম্পূর্ণ হয়েছে ও বর্ণচক্রের দিকে তাকিয়েছিল ওর মস্তিষ্ক কী দেখেছে এখানে ড্যাশ সম্বলিত বর্ণচক্রের যে বর্ধিত রূপ দেখা যাচ্ছে সেটি যথাক্রমে ডান ও বামদিকের দৃশ্যপটের অবতারণা করেছে যা ঐ বর্ণচক্রের অংশ এখানে অক্ষিগোলকের পাশে ডান ও বাম চোখের রেটিনার অভিক্ষেপন দেখা যাচ্ছে উজ্জ্বল হলুদ আলোটি মস্তিষ্কের মধ্যে সঞ্চারিত সঙ্কেতকে নির্দেশ করছে উভয় চোখের কয়েকটি নেত্রস্নায়ু বা অপটিক নার্ভ অপটিক কিয়াসম গঠনের মাধ্যমে মস্তিষ্কের অপর অংশে প্রবেশ করেছে নেত্রস্নায়ুর স্নায়বিক সঞ্চালন বা নিউরাল কন্ডাকশন ল্যাটেরাল জেনিকিউলেট নিউক্লিতে পৌঁছে গিয়েছে ডান ও বামদিকে বর্ণের প্রসারণ যথাক্রমে ডান ও বাম ল্যাটেরাল জেনিকিউলেট নিউক্লিতে পৌঁছনো সঙ্কেতকে নির্দেশ করছে শেষে ঐ সঙ্কেত ভিস্যুয়াল কর্টেক্সে প্রবেশ করে আবারও এখানে কর্টেক্সে যে বর্ণ দেখা যাচ্ছে তা মস্তিষ্কের বাম ও ডান গোলার্ধের প্রাইমারি ভিস্যুয়াল কর্টেক্সে পৌঁছনো সঙ্কেতকে নির্দেশ করছে বিশেষ প্রণিধানযোগ্য বিষয় হল ছেলেটি যে বর্ণচক্র দেখছে তা দুই চোখে তথা মস্তিষ্কের দুই গোলার্ধে দু'ভাবে নির্মিত হয়েছে অসাধারণ ঘটনা হল এই যে এই দু'টি সঙ্কেত অবশেষে মিলিত হয়েছে যা আমাদের চোখে একটি সম্পূর্ণ বর্ণচক্র হিসেবে ধরা পড়েছে যেটা বোঝার বিষয় তা হল আমাদের চোখের উত্তল লেন্স বা কনভেক্স লেন্স রেটিনাতে একটি উলটানো চিত্র প্রক্ষিপ্ত করে এর সাথে নিকটবর্তী বস্তু থেকে আলো সংগ্রহ ও রেটিনাতে সুনিপুণ কেন্দ্রবিন্দু গঠনের উদ্দেশ্যে লেন্সের আকৃতির পরিবর্তন হয় এই প্রক্রিয়াকে অ্যাকোমোডেশন বলে অর্থাৎ আমরা আলোচনার মাধ্যমে ট্রান্সডাকশন ও অ্যাকোমোডেশন পদ্ধতি সম্পর্কে জানলাম এখন রেটিনা হল চোখের অক্ষিগোলকের পিছনে থাকা একটি আলোক সংবেদী স্তর যাতে দু'ধরণের আলোকগ্রাহী কোষ থাকে - রড সেল ও কোণ সেল আশ্চর্যের বিষয় হল অংকের হিসেবে রেটিনাতে রড সেলের সংখ্যা বেশি থাকে এই ভিডিওতে প্রথমেই যা দেখা গেল তা হল অপটিক নার্ভ যা রেটিনা থেকে মস্তিষ্কে দৃশ্যধর্মী তথ্য পৌঁছে দেয় এই অপটিক নার্ভ যে বিন্দুতে দৃষ্টির বাইরে নির্গত হয় তাকে ব্লাইন্ড স্পট বলে কারন সেখানে কোনো আলোকসংগ্রাহক থাকে না এবার এই রড ও কোণ কোষে আলোকসংবেদী রঞ্জক বা পিগমেন্ট থাকে আকর্ষণীয় বিষয় হল এই রড কোষ অনুদ্দীপিত দশায় সিস রোডোস্পিন সজ্জায় থাকে আলোক সঞ্চার হলে এটি ট্রান্স রোডোস্পিন সজ্জায় পরিবর্তিত হয় আমরা যখন স্মৃতি নিয়ে আলোচনা করব বিশেষত আইকনিক মেমোরি নিয়ে আলোচনার সময়ে এই অংশটি আবার উত্থাপিত হবে সেখানে আমরা এই ইন্দ্রিয়জাত বিষয় নিয়ে সংক্ষেপে খুব কম সময়ের জন্য আলোচনা করব কিছু তথ্য জমা রাখা রইল আমরা আইকনিক মেমোরি নিয়ে কথা বলব কিন্তু এখন মনে রাখতে হবে যে রাসায়নিক সজ্জার পরিবর্তন হয় এবং দ্বিতীয় পর্যায়ের উদ্দীপনার জন্য এই ট্রান্স রোডোস্পিন সজ্জা পুনরায় সিস সজ্জায় পরিণত হয় এবার রড ও কোণ সেলের মধ্যে তুলনামূলক আলোচনা করা যাক অংকের হিসেবে দেখলে আগেই বলেছি রড সেলের সংখ্যা অনেক বেশি থাকে প্রায় ১২০ মিলিয়ন রড সেল আছে যেখানে মাত্র আট মিলিয়ন কোণ সেল দেখা যায় রড সেলগুলি অন্ধকারের মধ্যে আলো নিয়ে কাজ করে কোণ সেল বর্ণ চিহ্নিত করার পাশাপাশি বর্ণসংবেদী হয়ে থাকে আলোক সংবেদী হিসেবে কোণ সেলের তুলনায় রড সেল বেশিমাত্রায় ক্রিয়াশীল অন্ধকার পরিবেশে তা আয়ত্ত করার জন্য রড সেলের আনুমানিক ৩০ মিনিট সময় লাগে কিন্তু কোণ সেল সময় নেয় ১০ মিনিট অপরদিকে আলোকপূর্ণ দশায় খাপ খাইয়ে নিতে উভয় সেলই আনুমানিক ১ মিনিট সময় নিয়ে থাকে আবার রড সেলগুলির সর্বোচ্চ পরিমাণে ক্রিয়াশীলতা দেখা যায় অন্ধকারে যেখানে কোণ সেল বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ্বল আলোয় ক্রিয়াশীল রেটিনার ওপরে অবস্থানের প্রেক্ষিতে রড সেলগুলি ফোভিয়ায় বেশি ঘন পরিমাণে থাকে কোণ সেল সারা রেটিনা জুড়ে অবস্থান করে স্নায়বিক সংযোগের নিরিখে ভিডিওতে প্রদর্শিত বাইপোলার নিউরোনে রড সেল ঘনসন্নিবিষ্ট থাকে কিন্তু কোণ সেল একের সাথে একটি হিসেবে সন্নিবিষ্ট হয় ভিস্যুয়াল মেকানিজম বা দৃষ্টিশক্তির প্রক্রিয়া সম্বলিত যে ভিডিওটি আমরা দেখলাম তাতে বোঝা যায় যে দৃশ্যমান বর্ণচক্রের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আলোকের সম্পূর্ণ অংশ আমরা দেখতে পাইনা শ্রবণের ক্ষেত্রেও এমন সীমাবদ্ধতা আছে ভিডিওটি দেখা যাক শ্রবণের প্রক্রিয়া বোঝার জন্য এই ভিডিওটি দেখা যাক এই ছেলেটি পাখির ডাকে আকৃষ্ট হয়েছে এবং হামাগুড়ি দিয়ে পাখিটির দিকে এগিয়ে যাচ্ছে ছেলেটি শব্দ শুনতে পেল কী করে এবার এর পিনা বা বহির্কর্ণটি দেখুন এটি পাখির ডাকের দ্বারা সৃষ্ট শব্দশক্তি সংগ্রহ করে এই শব্দ কানের ক্যানাল বা শব্দগ্রাহী পথ অনুসরণ করে টিম্প্যানিক মেমব্রেনে প্রবেশ করে যাকে ইয়ারড্রাম বা কর্ণপটহ বা চলতি কথায় কানের পর্দা বলা হয় এখানে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পর্দার কাঁপুনি মেলাস ইনকাস ও স্টেপসকে চলমান করে শক্তি সঞ্চালনার সাথে এই হাড়গুলি শব্দের মাত্রা বাড়িয়ে দেয় মিডল ইয়ার বা মধ্যকর্ণে স্টেপসের নড়াচড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি এই ডিম্বাকৃতি বা ওভাল উইন্ডোতে চাপের সৃষ্টি করে এবং সেই কম্পন ককলিয়াতে প্রবেশ করে এবার আপনারা কর্টি অঙ্গটি দেখতে পাচ্ছেন ককলিয়াতে কম্পন ওখানে প্রবেশ করেছে কর্টিতে অসংখ্য কর্ণকোষ থাকে যা গ্রাহক হিসেবে কাজ করে এই কম্পনের চাপ কর্ণকোষগুলিকে সচল করে যা প্রতিক্রিয়ায় একটি সংগ্রাহী শক্তির সৃষ্টি করে এই স্নায়বিক স্পন্দন শ্রবণপথে মস্তিষ্কে সঞ্চারিত হয় যাতে ছেলেটি অনুভব করে যে সে পাখির সুরেলা ডাক শুনতে পাচ্ছে পাখির ডাক শোনার প্রক্রিয়া জানার পরে আমরা ঘ্রাণশক্তির কর্মপদ্ধতি দেখব পাখিটিকে অনুসরণ করার পরে ছেলেটি পার্কে এক কোণে গিয়ে ফুলের দিকে তাকায় ভিডিওটি দেখুন ঘ্রাণশক্তির কর্মপদ্ধতি জানার জন্য আমরা এই ভিডিওটি দেখব এই ছেলেটি গোলাপফুলের বিশেষ ভক্ত সে গিয়ে গোলাপের গন্ধ শোঁকা শুরুন করে কিন্তু গন্ধটি যে গোলাপের তা কী করে বোঝা যাবে বাতাসের স্বচ্ছন্দ সঞ্চালন ছেলেটির নাকে ওবিপি'র ক্ষরণে সাহায্য করেছে অলফ্যাক্টরি এপিথেলামে থাকা সংগ্রাহকগুলি বিশেষ গন্ধ সন্ধানে পারদর্শী যা ছেলেটির অলফ্যাক্টরি বাল্বে পৌঁছয় এখানে অলফ্যাক্টরি বাল্ব অলফ্যাক্টরি নার্ভ ও মেটেরিও সেল দেখা যাচ্ছে এখানে নীল সবুজ ও লাল রঙের অলফ্যাক্টরি সংগ্রাহক বা রিসেপ্টর দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওবিপি ক্ষরণ ও অলফ্যাক্টরি রিসেপ্টর নিউরোনে নির্দেশমূলক সংকেতের পরিবহণ এই নির্দেশমূলক সঙ্কেত এবার অলফ্যাক্টরি নিউরোন থেকে সংবাহিত হয়ে চলেছে মেটেরিও সেলের দিকে এবং শেষে ঘ্রাণসংবাহী পথ সেই সঙ্কেতকে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে এভাবেই ছেলেটি গোলাপের গন্ধ পেয়েছে এবার গোলাপের গন্ধ পাওয়ার পরে ছেলেটি ক্ষুধা অনুভব করে সে চকোলেট খাবে বলে ঠিক করে এই ভিডিওটি দেখলে স্বাদগ্রহণের প্রক্রিয়া বোঝা যাবে ছেলেটি আনন্দের সাথে চকোলেট খাচ্ছে কিন্তু স্বাদ পাচ্ছে কী করে ওর জিভটি দেখুন জিভের অগ্রবিন্দু মিষ্টি ও নোনতা পার্শ্বভাগ টক এবং পশ্চাৎঅংশ তেতো স্বাদের সংবেদন দেয় আপনারা ক্ষুদ্র ঢিবি যেগুলিকে স্বাদকোরক বলা হয় তা দেখতে পাচ্ছেন এই ক্ষুদ্র ঢিবিগুলিকে প্যাপিউল বলে আপনারা স্বাদকোরক দেখতে পাচ্ছেন চকোলেটের রাসায়নিক উপাদানগুলি লালারসে মিলে প্যাপিউলে প্রবেশ করে যা পার্শ্ববর্তী নিউরোনগুলিকে সক্রিয় করে তোলে এই স্বাদের উদ্দীপনা প্যারিটাল লোবে সঞ্চারিত হয় এবং ছেলেটির মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে পৌঁছয় যাতে ছেলেটি চকোলেটের স্বাদ পায় এবারে আপনারা যদি সবক'টি ভিডিও একত্রিত করেন আপনারা দৃষ্টির প্রক্রিয়া শ্রবণ প্রক্রিয়া ঘ্রাণের প্রক্রিয়া ও স্বাদের প্রক্রিয়া নিয়ে ভিডিও দেখেছেন কাজেই সব ভিডিওগুলিকে একত্রিত করলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন আমরা কী করে বহির্জগৎকে অনুভব করে থাকি এখনো অব্দি পাঁচটি ইন্দ্রিয়ের ক্রিয়া আলোচিত হয়েছে এর মধ্যে দৃষ্টি ও শ্রবণ সংগ্রাহী প্রক্রিয়া কারন এগুলি বাইরের উত্তেজনায় সক্রিয় হয় অন্যদিকে স্পর্শশক্তি সম্বন্ধিত প্রক্রিয়া একটি বহির্মুখী ক্রিয়া এই পাঁচটি ইন্দ্রিয় ছাড়াও আরো দু'টি গুরুত্বপূর্ণ সংবেদন আছে একটি গতিশক্তি সংক্রান্ত ও অপরটি শরীরের নড়াচড়া সংক্রান্ত এই দু'টিই এই পৃথিবীতে আমাদের জীবনধারণে সহায়তা করে এখন কাইনেস্থেসিস হল শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালনার অনুভূতি ধরা যাক আপনি কোথাও যাচ্ছেন হাঁটছেন কিংবা দৌড়চ্ছেন এক্ষেত্রে যেটা আপনার অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া সম্পর্কে আপনার অনুভূতি হচ্ছে এবং সেটি আপনাকে নিয়মিত প্রতিক্রিয়াদান করে নড়াচড়ায় সংহতি নিয়ে আসে যার ফলে আপনি আপনার কাজটি করে যেতে পারেন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে নড়াচড়া করছে তা বলে দেয় কাইনেস্থেটিক সেন্স বা সঞ্চালনার অনুভূতি এতে আপনি আরো নিখুঁতভাবে কাজটি করে যেতে পারেন অন্য আর একটি অনুভূতি হল ভেস্টিবিউলার সেন্স এটি আমাদের মধ্যে স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন বা অবস্থানিক প্রবৃত্তির জন্ম দেয় স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন বলতে কোনো জায়গায় আমাদের শরীরের অবস্থানকে বোঝায় যেমন আপনি যদি লাফ দিতে চান তবে আপনাকে বুঝে নিতে হবে শরীরের আপেক্ষিক অবস্থান শরীরের ভারসাম্য সবরকমের নড়াচড়া এগুলি ভেস্টিবিউলার সেন্সের অন্তর্গত এবার এই ছোটো ভিডিওটি দেখা যাক বেজিং ওলিম্পিকের কিছু টুকরো মুহূর্ত এখানে মানব শরীরের পক্ষে সম্ভবপর সর্বাধিক মনোগ্রাহী কসরৎ দেখা যাচ্ছে এর জন্য চরম পর্যায়ের দক্ষতার প্রয়োজন হয় ভিডিওতে দেখা গেছে একজন জিমন্যাস্ট তাঁর শরীরের ভার নিতে পারবে এমন বস্ত হাতে থাকলেও সেটির দিকে না তাকিয়েই ছুটে চলেছেন অপরদিকে আর একজন খেলোয়াড় জমাট বরফের ওপরে খেলা দেখাচ্ছেন এগুলো সবই নিখুঁত শারীরিক নড়াচড়ার পারম্পর্যের নিদর্শন শরীরের ভার দুই পা বা এক পায়ের ওপর রেখে বা পুরো খুব দ্রুত ঘুরপাক খেলেও অসুবিধা হচ্ছে না এই পদ্ধতির জন্য নিখুঁত ভেস্টিবিউলার ব্যবস্থার প্রয়োজন হয় আর একবার পুনরাবৃত্তি করছি আমরা দৃষ্টি শ্রবণ ঘ্রাণ স্বাদ এই চারটি ইন্দ্রিয়ের ক্রিয়া প্রক্রিয়া আলোচনার করার সাথে কাইনেস্থেটিক ও ভেস্টিবিউলার অনুভূতিও আলোচনা করে নিলাম এভাবেই মস্তিষ্কে তথ্য আসে পরিবহণ প্রক্রিয়ায় তথ্য মস্তিষ্কে আসার পরে মস্তিষ্ক সেটিতে যথাযথ অর্থ আরোপ করতে সচেষ্ট হয় যদি আমরা যথাযথ অর্থ আরোপ করতে সমর্থ হই তবেই তাকে পারসেপশন বা অনুভূতিজাত ধারণা গঠন বলতে পারব